আমরা ARM মাইক্রোকন্ট্রোলারগুলির সম্পর্কে আলোচনা চালিয়ে যাচ্ছি এই বক্তৃতাটিতে আমরা মূলত উপস্থিত পাইপলাইন বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলব যেহেতু পাইপলাইনের ধারণাটি আপনার কাছে নতুন হতে পারে তাই আমি পাইপলাইনের প্রাথমিক ধারণাটি ব্যাখ্যা করার জন্য কিছুটা সময় ব্যয় করব তারপরে আমি খুব সংক্ষেপে বলব যে ARM প্রসেসরের পাইপলাইনটি কেমন দেখাচ্ছে এবং এটি থেকে কী কী লাভ হবে বলে আশা করা হচ্ছে পাইপলাইন কেন ব্যবহার করবেন আপনার কী কী সুবিধা রয়েছে আমরা প্রাথমিক প্রশ্নটি দিয়ে শুরু করি পাইপলাইনিং কী মূলত পাইপলাইনিং হল ওভারল্যাপেড এক্সিকিউশান এর একটি প্রক্রিয়া আপনি যখন বলেন আমরা কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করছি সাধারণত আমরা একটি কাজ করি এটি সম্পন্ন করি এবং তারপরে পরবর্তী কাজটি শুরু করি পাইপলাইনে ধারণাটি হল আপনি প্রথম কাজ শেষ করার আগেই আমরা দ্বিতীয় কাজটি শুরু করি এমনকি দ্বিতীয় কার্য শেষ করার আগেই আমরা তৃতীয় কার্য শুরু করি সুতরাং ওভারল্যাপযুক্ত ফ্যাশনে টাস্কগুলির বিভিন্ন অংশ সমান্তরালভাবে সম্পাদন করা যেতে পারে আমরা এমন একটি গণনা বিভাজন করি যা উপ গুণনা থাকতে পারে স্বাভাবিকভাবেই আমরা k গতির গতি বাড়িয়ে দেব আমরা এটা করছি না খুব নামমাত্র ব্যয়বৃদ্ধি দ্বারা আমরা k গতিবেগ প্রায় অর্জন করছি বর্তমান প্রসঙ্গে আমরা নির্দেশ কার্যকর করার কথা বলছি তবে গাণিতিক ক্রিয়াকলাপে ডেটা ভেক্টরের স্মৃতি অ্যাক্সেস ইত্যাদির সময় প্রসেসিংয়ের অন্যান্য ডোমেনগুলিতেও পাইপলাইনিং খুব কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে তবে বর্তমান প্রসঙ্গে যেহেতু নির্দেশ কার্যকর করা হয় কেবলমাত্র আমরা যা নিয়ে উদ্বিগ্ন তা হল আমরা অন্যান্য বিষয়গুলির সম্পর্কে খুব বেশি বিশদে যাব না আসুন প্রথমে ধারণাটি বঝার চেষ্টা করি আমরা বাস্তব জীবনের উদাহরণ নিই কম্পিউটারের সাথে এর কোনও যোগসূত্র নেই ধরা যাক আমরা কিছু কাপড় ধুতে চাই ধরুন আমি এমন একটি মেশিন M তৈরি করেছি যা একের পর এক তিনটি জিনিস ধুয়ে ফেলতে শুকনো এবং ইস্ত্রি করতে পারে আমি মেশিনটিকে একটি কাপড় দেব এটি এটিকে ধুয়ে ফেলবে শুকিয়ে যাবে ইস্ত্রি করে দেবে এবং কাপড়টি ইস্ত্রিযুক্ত আকারে আউটপুট দেয় আমি ধরে নিই যে পুরো জিনিসের জন্য মোট সময় প্রয়োজন T চিত্রগতভাবে এটিকে এর মতো দেখায় আমার কাছে আমার মেশিনটি ধোয়া শুকানো এবং ইস্ত্রি করে মোট সময় নেয় T সুতরাং আমার যদি N টি কাপড় থাকে তবে মোট সময় প্রয়োজন হবে N x T এখন ধরে নেওয়া যাক যে একটা খুব জটিল মেশিনের পরিবর্তে যা কিছু করতে পারে আমাকে এই মেশিনটিকে তিনটি ছোট ছোট টুকরো করে নিতে হবে তিনটি সাধারণ মেশিন কেবল একটি ধুতে পারে একটি কেবল শুকিয়ে যেতে পারে এবং একটিতে কেবল ইস্ত্রি করতে পারে আসল মেশিনের তুলনায় স্বাভাবিকভাবে এটি তিনবার ব্যয় করা হবে না এটি সস্তা হবে আসুন আরেকটি অনুমান করা যাক প্রথম দিকে গোটা সময় T ছিল আসুন আমরা এই সময়ের জন্য প্রতিটি হিসাবে T 3 T 3 এবং T 3 রাখি যাতে মোট সময়টি এখনও T থাকে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাব যে এন সংখ্যার পোশাকের প্রক্রিয়াজাতকরণের জন্য মোট সময় প্রয়োজন কেবলমাত্র T 3 যদি এন খুব বড় হয় তবে এই 2 T উপেক্ষা করা যেতে পারে এবং আপনি এটির কাছাকাছি যেতে পারেন NT 3 সুতরাং আমি একটি 3 সময়ের গতি পেয়েছি তবে আমি 3 গুণ বেশি অর্থ প্রদান করিনি আমি সহজ মেশিন ব্যবহার করছি এটি পাইপলাইনের ধারণা আসুন এই চিত্রটি একটি অ্যানিমেটেড আকারে দেখি প্রথম কাপড় ধোয়ার জন্য আসে এটি T 3 সময় লাগবে এটি ধোয়া দিয়ে শেষ হওয়ার পরে এই কাপড়টি শুকানোর জন্য যেতে পারে এবং যখন কাপড় 1 শুকানোর জন্য এসেছে মেশিন ডাব্লু আবার ফাঁকা কাপড় 2 দিয়ে শুরু করতে পারেন পরের ধাপে কাপড় 1 আসছে ইস্ত্রি করার জন্য কাপড় 2 আসছে শুকানোর জন্য কাপড় 3 ওয়াশিংয়ের জন্য এবং আরও অনেক কিছু সুতরাং আপনি দেখুন সমস্ত মেশিন সমস্ত ভরে যাওয়ার পরে প্রতিটি T 3 বারের জন্য একটি কাপড় বের হয়ে আসবে আগে প্রতিবার একটি কাপড় বের হয়ে আসত টি সময়ে সুতরাং আমি কার্যকরভাবে 3 বার গতি পাচ্ছি পাইপলাইনের পিছনে এটি প্রয়োজনীয় ধারণা প্রসেসরের পাইপলাইনে ধারণাটি প্রসারিত করে আমরা এখন একটি প্রসেসরের গতি বাড়াতে চাই মনে করুন আমার একটি CPU আছে এবং আমি এটিকে কে গুণ আরও দ্রুত করতে চাই আমার দুটি বিকল্প আছে আমি এই CPU এর কপি কিনতে পারি এবং সমান্তরালে কে নির্দেশাবলী চালাতে পারি বিকল্পভাবে আমি পাইপলাইনের কে পর্যায়ে executionকে ভাগ করতে পারি নির্দেশগুলি কেবল পাইপলাইন ফাংশানে চালানো হবে যেমন ধোয়া শুকানো ইস্ত্রি করার বিষয়টি আমি উল্লেখ করেছি এছাড়াও আপনি এটিতে কে গতির দ্রুতগতি আশা করতে পারেন বিকল্প 1 তে ব্যয়ও কে সময় বাড়িয়ে দেবে কারণ আপনাকে এই সিপিইউ এর কপিগুলি কিনতে হবে বিকল্প 2 হল গণনা কে K পর্যায়ে বিভক্ত করা এখানে আপনি কে দ্বারা ডিভাইসটির গুণন করছেন না বরং আপনি কে কে টুকরো করে বিভক্ত করছেন যার ফলে ব্যয় খুব নামমাত্র বেড়েছে তবে এটি করার জন্য আপনার কিছু বাফারিং দরকার পোশাকের আগের উদাহরণটি ধরুন যখন প্রথম কাপড় ধোয়া শেষ হয় আপনি এটি শুকানোর জন্য দিতে চান আপনাকে অবশ্যই এটি মাঝখানে কোথাও রেখে দিতে হবে যাতে আপনি ধোয়ার জন্য পরবর্তী কাপড়টি গ্রহণ করতে পারেন মেশিনগুলির মধ্যে অবশ্যই একটি বাফার থাকতে হবে এগুলি এমন কিছু যা বাফারিং প্রয়োজনীয়তা একটি নির্দেশিকা পাইপলাইনের জন্যও আমাদের পর্যায়েগুলির মধ্যে কিছু রেজিস্টার বা ল্যাচ প্রয়োজন যা পূর্ববর্তী পর্যায়ে ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করা হবে যা পরবর্তী পর্যায়ে প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত হবে আপনি যদি এই রেজিস্টারগুলি ব্যবহার না করেন তবে পূর্ববর্তী পর্যায়ে গিয়ে এই মানটি সংশোধন করতে পারেন সুতরাং পরবর্তী পর্যায়ে এটির কারণে কিছু ভুল গণনা হয়ে যেতে পারে একটি k স্টেজ পাইপলাইন সাধারণভাবে দেখায় S 1 S 2 ল্যাচ সহ Sk অবধি সংখ্যা রয়েছে বা প্রতিটি জোড়া স্তরের মধ্যে নিবন্ধন করুন যখনই কোনও পর্যায় তার গণনা সম্পূর্ণ করে এটি এই ল্যাচটিতে নিয়ে যাবে যদি এই ল্যাচটি না থাকে তবে পরবর্তী গণনা চলাকালীন এই ইনপুটটি পরিবর্তন হতে চলেছে সুতরাং এই গণনাটি ভুল হয়ে যেতে পারে এটা এভাবে কাজ করে আসুন আমরা সাধারণ অর্থে পাইপলাইনের গতি এবং দক্ষতার দ্রুত গণনা করি এর আগে আমরা ধোয়ার জন্য গণনা দেখিয়েছি আসুন আমরা ধরে নেই tau হল পাইপলাইনের ক্লক পিরিয়ড যার অর্থ প্রতিটি tau সময়ের ডেটা এক স্তর থেকে অন্য পর্যায়ে চলে আসে এবং ti হল Si পর্যায়ে যে সার্কিট রয়েছে তার জন্য সময় বিলম্ব এবং ল্যাচগুলির বিলম্বটি dL হবে সর্বোচ্চ পর্যায়ের বিলম্ব কী হবে দেখুন এটি T1 এটি T2 এটি T3 সুতরাং পাইপলাইনের ধীরতম পর্যায়টি নির্ধারণ করবে যে আমরা সর্বোচ্চ গতিটি কী দিয়ে আমরা ডেটা স্থানান্তর করতে পারি কারণ এই ধীরতম ধাপটি বাধা হয়ে দাঁড়াবে সুতরাং maxt ti আসুন আমরা এটাকে সর্বাধিক বিলম্ব বলি এবং এটিতে আমাদের ল্যাচ বিলম্ব dLও যুক্ত করতে হবে সুতরাং আপনি clock period tau এর সাথে dL করবেন এখন পাইপলাইন ফ্রিকোয়েন্সি এই অনুমানের সাথে আসুন আমরা দ্রুত গণনা করার চেষ্টা করি আমরা ডেটার N সেটগুলি প্রসেস করার জন্য মোট সময় গণনা করি তাও আমার ক্লক পিরিয়ড x tau পাইপটি পূরণ করার প্রাথমিক সময় হবে এবং তারপরে আউটপুটগুলি উত্পন্ন করার জন্য এই N x tau এটি N ডাটা সেটগুলি প্রসেস করার মোট সময় হবে এখন যদি আমাদের কাছে সমপরিমাণ নন পাইপলাইনযুক্ত প্রসেসর থাকে তবে আপনি যদি সময়ের জন্য ল্যাচ বিলম্বকে উপেক্ষা করেন তবে মোট সময়টি N x k x tau হিসাবে অনুমান করা যায় সুতরাং একটি পাইপলাইনে আমরা যে স্পিডআপ Sk পাচ্ছি তা হল এটি এন খুব বড় হয়ে ওঠার সাথে সাথে এই Sk k হচ্ছে সুতরাং আপনি পাইপলাইনটি প্রক্রিয়াজাত করছেন এমন প্রচুর সংখ্যক ডেটার জন্য আপনার গতিপথ k পর্যায়ের সংখ্যার কাছাকাছি থাকবে এটি একটি গুরুত্বপূর্ণ ফলাফল এখন আমরা পাইপলাইন দক্ষতা সংজ্ঞায়িত আরও একটি শব্দ আছে পারফরম্যান্সটি আদর্শ মানের কাছাকাছি কত ঠিক আছে এই Sk টি আমরা কেবল গণনা করেছি তাই যখন পাইপলাইন সর্বাধিক দক্ষতার সাথে পরিচালিত হয় যদি আমি এটি কে দ্বারা বিভক্ত করি কে বাতিল করতে পারে তাই আমি একটি ফ্যাক্টর পাই এটি আসল পাইপলাইন দক্ষতা হিসাবে সংজ্ঞায়িত করতে পারি সুতরাং এটি কখনই 100 হবে না সম্ভবত এটি 90 দক্ষতায় কাজ করছে এবং অন্য একটি শব্দ যা অবশ্যই বিদ্যমান এই প্রেক্ষাপটে তেমন গুরুত্বপূর্ণ নয় তাকে পাইপলাইন থ্রুপুট এটিতে আমি খুব সাধারণ প্লটটি প্রদর্শন করছি কে এর বিভিন্ন মানের জন্য কার্য বনাম গতিসম্পন্ন নম্বর N আসুন আমরা K 4 বলি আপনি দেখেন যে কাজের সংখ্যা বৃদ্ধি পায় গতিবেগ বৃদ্ধি পায় এবং স্তরগুলি খুব খুব কাছাকাছি হয়ে যায় 4 K 8 এর জন্য এটি স্তরটি 8 এর খুব কাছাকাছি চলে যায় ইত্যাদি এখানে আমি 256 পর্যন্ত দেখিয়েছি আসলে কী হচ্ছে আপনি কিছুটা ধারণা পাচ্ছেন এখন ARM এ এসে আমি বিশদে যাচ্ছি না কারণ এটি এমন কোর্স নয় যেখানে আমি কম্পিউটার আর্কিটেকচার শেখাচ্ছি বরং আমি আপনাকে বলার চেষ্টা করছি যে ARM নির্দেশিকা পাইপলাইন ব্যবহার করে আমার কাছে যদি K স্টেজ পাইপলাইন থাকে তবে আমি কে গতির গতিবেগ আশা করতে পারি ARM 7 আর্কিটেকচারে এটি একটি বিশেষ প্রসেসর টিডিএমআই তিনটি পর্যায় রয়েছে fetch decode এবং execute অন্য সব কিছু ঠিকঠাক থাকলে নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা প্রায় 3 গুণ স্পিডআপ পাব বলে আশা করা হচ্ছে একইভাবে ARM 9 এর 5 স্টেজের পাইপলাইন fetch decode execute memory write রয়েছে আমরা কিছু ছোট জিনিস দেখতে পারি ডিকোডের মধ্যে নিবন্ধকের মানগুলি যা যা রেজিস্টারগুলির প্রয়োজন হয় তা পড়তে হয় execute এর সময় ব্যারেল শিফটারটিও সবকিছুই এক্সিকিউটে সম্পন্ন হয়েছিল তবে ARM 9 এ আপনি পাইপলাইনটিকে আরও বিস্তৃত এবং আরও flexible করে তুলছেন সুতরাং এখানে স্পিডআপ সর্বোচ্চ 5 হতে পারে আমি এখানে কেবল একটি বিষয় উল্লেখ করতে চাই তা হল কে এর এই গতিপথটি আমি একটি আদর্শ গতি বলছি পাইপলাইনটি যখন তার পুরো গতিবেগে পরিচালিত হয় তখন আপনি যে স্পিডআপটি পেতে পারেন তা কিন্তু কখনও কখনও কোনও কারণে আপনি পাইপলাইন পুরো গতিতে পরিচালনা করতে পারবেন না এই ক্ষেত্রে স্পিডআপটি কে এর চেয়ে কম হয়ে যাবে আমি একটি উদাহরণ দিচ্ছি ধরা যাক কিছু নির্দেশাবলী কার্যকর করা হয়েছে এবং আসুন আমরা বলি যে এগুলি সমস্ত ADD নির্দেশনা রয়েছে এবং একটি জটিল মাল্টি রেজিস্টার স্টোর নির্দেশ রয়েছে সুতরাং এটির জন্য একাধিক clock cycle প্রয়োজন ধারণাটি হল সাধারণত এক ক্লকের মধ্যে সবকিছু শেষ হয় তবে SRT নির্দেশের জন্য কী হতে পারে যে এই গোলাপী রঙের বাক্সটি আসলে একাধিক চক্রের প্রয়োজন হতে পারে ওটার মানে কি একাধিক চক্রের অর্থ এখানে আপনি পরবর্তী নির্দেশটি ডিকোড করতে পারবেন না যদি না এই নির্বাহ শেষ হয় আপনি এটিকে ডিকোড বলি স্টল চক্র মানে কিছু চক্র নষ্ট হয় আপনি এখানে দেখুন প্রথম নির্দেশ সমাপ্ত হয়েছে দ্বিতীয় নির্দেশ এখানে শেষ হয়েছিল তৃতীয় নির্দেশ এখানে চতুর্থ নির্দেশ এখানে তবে এই বিলম্বের কারণে এই নির্দেশটি এখানে শেষ করার কথা ছিল তবে এটি বিলম্বিত হয়েছিল কেবল এটিই নয় পরবর্তী সমস্ত নির্দেশাবলী বিলম্বিত হয়েছিল এবং এর মধ্যে এই জাতীয় অনেক নির্দেশাবলী থাকতে পারে সুতরাং এই জাতীয় প্রতিটি নির্দেশের জন্য কিছু স্টল চক্র প্রবেশ করানো হবে এবং একবার কোনও স্টল আসার পরে এই স্টলটি পরবর্তী নির্দেশাবলী দ্বারা চালিত হবে যতক্ষণ না সেই নির্দেশ পাইপটি না বের হয় এই জাতীয় ক্ষেত্রে পাইপলাইনের সর্বাধিক পরিচালন গতি ধীর করতে পারে আমরা ARM 7 ARM 9 এবং ARM 10 পাইপলাইনের পাখির চোখের দৃষ্টি দিয়েছি পাইপলাইন বিপত্তি নামে কিছু রয়েছে আপনি পরবর্তী নির্দেশাবলী feed করতে পারেন কিনা তা এখানে ডেটা নির্ভরতা থাকতে পারে এখানে অনেকগুলো আর্কিটেকচারাল সমস্যা রয়েছে যা পাইপলাইনটিকে তার সর্বোচ্চ গতিতে পরিচালিত করতে বাধা দিতে পারে স্টল নির্দেশাবলী এর কারণে ঘটতে পারে একটি উদাহরণ একটি জটিল নির্দেশনার কারণে আমি দিয়েছিলাম তবে এর অন্যান্য কারণও থাকতে পারে ডেটা হ্যাজারস নামে পরিস্থিতি রয়েছে কাঠামোগত বিপত্তি হতে পারে নিয়ন্ত্রণের ঝুঁকিও থাকতে পারে বিভিন্ন ক্রমানুসারে পরিচালিত ক্রিয়াকলাপগুলির কারণে এবং কিছু পদক্ষেপের মতো জাম্প জন্য আপনাকে স্টল চক্র সন্নিবেশ করতে হতে পারে এই সমস্তগুলি পাইপলাইন সর্বাধিক ক্লকের ফ্রিকোয়েন্সিতে পরিচালনা করতে বাধা দেয় আর একটি জিনিস বলি এই ARM 7 ধরণের আর্কিটেকচারে একটি 3 স্টেজ পাইপলাইন রয়েছে আসুন আমরা যখন বলি যে কোনও নির্দেশ কার্য সম্পাদনকারী পর্যায়ে পৌঁছে যায় তখন একটি জিনিস আপনার মনে রাখবেন আমি আপনাকে সমস্ত নির্দেশাবলী 32 bit নির্দেশাবলী বলেছিলাম এবং আপনার memory byte addressable সুতরাং যদি প্রথম নির্দেশটি মেমোরি লোকেশন 100 এ সঞ্চিত থাকে তবে পরবর্তী নির্দেশটি মেমোরি অবস্থান 104 এ সংরক্ষণ করা হবে পরবর্তী অবস্থানটি 108 অবস্থানের মধ্যে সংরক্ষণ করা হবে কারণ প্রতিটি নির্দেশের জন্য 4 byte প্রয়োজন হবে মুল বক্তব্যটি হল কিছু নির্দেশ কার্যকর করা হলে PC সর্বদা 8 byte এগিয়ে থাকবে আপনি এটিতে 4 যুক্ত করুন কারণ আপনি এটি আনবেন প্রতিটি নির্দেশ মেমরি ঠিকানাতে 4 যোগ করা হবে এবং PC হল একটি বিশেষ রেজিস্ট্রার যা সর্বদা পরবর্তী নির্দেশাবলীর ঠিকানা সংগ্রহ করার জন্য সঞ্চয় করে আপনি যখন এই নির্দেশনাটি আনছেন এটি বর্তমান নির্দেশের প্লাস 8 এর PC হবে কারণ বর্তমান নির্দেশটি এখানে রয়েছে আমরা যদি এতে 4 যোগ করি তবে আমরা পরবর্তী নির্দেশনাটি পাব যদি আমরা এটিতে 8 যোগ করি তবে আমরা পরবর্তী নির্দেশিকার পরবর্তী পাবো এখানে আপনি সর্বদা পরবর্তী নির্দেশের পরবর্তী সন্ধান করছেন কারণ তিনটি ধাপ রয়েছে যার জন্য PC সর্বদা 8 বাইট এগিয়ে থাকে কারণ আপনি যখন এখানে ইতিমধ্যে দুবার বর্ধিত PC চালাচ্ছেন এটি সর্বদা 8 byte এগিয়ে থাকে যাতে আপনি আনার সময় সেই অনুযায়ী সামঞ্জস্য করতে পারেন এবং সেই অনুযায়ী আনতে হবে এটির সাথে আমরা এই বক্তৃতার শেষে এসেছি পরবর্তী বক্তৃতায় আমরা সংগঠনটি বিভিন্ন execution এর পদ্ধতি এবং এই জাতীয় নিবন্ধভুক্তির বিষয়ে ARM এর কিছু অনন্য বৈশিষ্ট্যগুলি দেখব এটি আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনা করব ধন্যবাদ